চলো আমরা শুরু করি এইসব সিঙ্গুলার ইন্টিগ্রাল গুলোকে একসাথে আনার চেষ্টা করে তাই আমি দেখেছি যে যখন আমাদের একটি ইন্টিগ্রাল আছে এরকম ধরনের ∫1x dx আমাকে একটু সাবধানতা অবলম্বন করে ইন্টিগ্রেশন করতে হবে অতএব একটি হলো প্রধান মান এর অংশ এবং দ্বিতীয়টা হল রেসিডিউ অংশ তাই এগুলো হল আমার দুটো সমীকরণ যা এখানে আছে এবং এই গ্রাড g ডট n হ্যাট এর জন্য একটি অসুবিধা হবে কারণ এই সীমাসূচক রেখা ইন্টিগ্রেশন এ আমরা r' স্থির রাখি এবং r চলাফেরা করছে সারা সীমাসূচক রেখা জুড়ে অতএব কোনও একটি বিন্দু থাকবে যেখানে r ধাক্কা মারবে r' কে এবং সেটা হলো ঘটনা যেটা নিয়ে আমাদের যত্ন নিতে হবে অতএব এই প্রত্যেকটি ইন্টিগ্রাল এর জন্য সঠিকভাবে আমাদের সীমাসূচক রেখা পরিবর্তন করতে হবে তাই সমীকরণ 1 এর দিকে তাকানো যাক তাহলে এটি হলো সমীকরণ 1 এবং আমার বিন্দু এটি হলো r' যা আমি এখানে লিখেছি সুতরাং সমীকরণ 1 হল r′ ∈ V2 তাই আমি এটি বরাবর আসছি এবং আমি r′ ∈ V2 নিশ্চিত করতে চাই অতএব যদি তুমি খালি লেখ V1 কি এবং এটি হলো V1 এবং V2 তাই সীমা সূচক রেখা কিভাবে বাঁকবে এটি এভাবে বেঁকে যাবে যাতে r প্রাইম এখনো V2 তে থাকে অতএব এরকম ছোট বাঁক করার একটি উপায় যাতে r' বিন্দু V2 এর ভিতরে থাকে সেটা হল আমি আমার পৃষ্ঠ বদল করেছি একটুখানি এবং আরো জুম করব এবং দেখাবো আমি যা করছি সেটা কিছুটা এরকম এটি একটি ছোট্ট বৃত্ত যার ব্যাসার্ধ হল ε এবং ε 0 এর দিকে যাচ্ছে তাই আমার একটি সীমা আছে আমি আমার পৃষ্ঠকে তেমন বদল করিনি আমি একটি সীমা ε নেব যা 0 এর কাছাকাছি যাচ্ছে অতএব r' যা এই বিন্দু এটি V2 তে থাকে ছাত্র না r' বাকি বাকি r' এই বিন্দুতে আছে আমি বদল করছি এর চারিপাশে সীমানা হলো V1 এবং V2 এর মধ্যে সীমানা এবং আমি সীমানা একটুখানি পিছিয়ে দিয়েছি এভাবে কিন্তু r প্রাইম এখনো ওখানেই আছে r' স্থির আছে আমি আমার সীমানাকে একটুখানি সড়াচ্ছি তাই আমি শুরু করেছিলাম এটা বলে যে আমি r' কে সীমানার উপর রাখছি এবং সীমানা ছিল কারণ সীমানা V1 এবং V2 দুটোতেই ছিল তারপর আমরা বলেছিলাম যে ∫1x dx এর একটি সমস্যা আছে অতএব আমাকে সীমানাকে একটুখানি সরিয়ে আনতে হবে যদি আমি সীমানা কে অন্য দিকে সরিয়ে আনি তাহলে r' পড়বে V1 এর ভিতর এখন এটি V2 তেই থাকছে তাই এটা হল একটুখানি সীমানা পরিবর্তন সমীকরণ 1 এর জন্য সমীকরণ 2 এর জন্য একই যুক্তিবিদ্যা আমাকে একটি আলাদা সীমাসূচক রেখা দেবে অতএব আবার এটি হলো V1 এবং V2 এবং একইভাবে এই বিন্দু যা ওখানে আছে সেটা হল r' তাই আমার এটাকে এভাবে বদল করতে হবে আমি অতিরঞ্জিত করছি তোমাদের পরিষ্কারভাবে দেখানোর জন্য যে কোন দিকে আমি আমার সীমানাকে বেঁকিয়ে তুলছি অবশ্যই এটি একটি বৃত্ত যার ব্যাসার্ধ ε যেটা 0 হতে চলেছে অতএব এই সমীকরণে r' যেটা এই বস্তু ধারাবাহিকভাবে V1 এ থাকবে তাই এটি হলো যেভাবে আমরা আমাদের সীমানা পরিবর্তন করব এখন তুমি আশ্চর্য হতে পারো যে আমি একটি সীমা নেব তাহলে আমি কিভাবে বাঁকাচ্ছি সেটা কি কোন ভাবে গুরুত্বপূর্ণ হয় শেষমেষ আমি ε→ 0 নিতে চলেছি সীমানা উপরের দিকে না নিচের দিকে বেঁকে যায় তাতে তোমরা কি আলাদা উত্তর পাবে অতএব এটি নির্ভর করে ইন্টিগ্রান্ড এর উপর আমরা দেখব এটা নির্ভর করে কিনা আমরা দেখব যে ইন্টিগ্রাল এভাবে নাকি ওভাবে নির্ভর করে সুতরাং এই অংশ আশা করি পরিষ্কার তাই এটি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ আমি উত্তর দিয়ে দিয়েছি ইতিমধ্যেই বুঝতে পারছো যে এটা নির্ভর করে কোন দিকে বাঁকানো হবে সীমা সূচকরেখা তুমি আলাদা উত্তর পাবে দুটি পরিস্থিতিতে তাই দেখা যাক এটা সঠিকভাবে কিভাবে করা যায় এখন এই ইন্টিগ্রাল গুলোকে মূল্যায়ন করা যাক অতএব আমি তোমাদের সঠিক হিসেব নিকেশ দেখানোর আগে কিছু সাধারণ ভুল আছে যা ইন্টিগ্রেশনে হয় সেটা নিয়ে আলোচনা করতে চাই তাই এগুলি এড়ানোর জন্য আমি তোমাদের কিছু সহজ সরল ইন্টিগ্রেশন দেখাবো অতএব এটি হলো ঘটনা 1 আমি ইন্টিগ্রেট করছি এখান থেকে এখানে এবং আমি বলছি আমার ডিফারেনশিয়াল উপাদান হলো dl যা এখানে আছে এবং আমি যাচ্ছি 0 থেকে l তাই এর শারীরিক ব্যাখ্যা কি আমি কেবল ইন্টিগ্রাল নিয়েছি এর শারীরিক ব্যাখ্যা কি উত্তর কি হবে প্রথমে ছাত্র L L সঠিক আমি কি করছি আমি পরিমাপ করেছি কিভাবে আমি আমার দড়ির দৈর্ঘ্য 0 এবং l এর মধ্যে নিতে পারি একটি 11 শ্রেণীর ছাত্র ও বলতে পারবে যে উত্তর হল 0 থেকে L এখন সেই একই হিসাব করা যাক কিছু অন্যভাবে এখন অনুমান করে যে আমার আছে তাই আমি এখান থেকে এখানে যাচ্ছি এই বিন্দু এখান থেকে ওখানে ওই বিন্দুতে আমি মূল্যায়ন করতে চাই এই বিন্দু কে a বলা যাক এবং ওই বিন্দুকে b বলি তাই আমি বিন্দু a থেকে b তে যাচ্ছি সীমাসূচক রেখা বরাবর এবং আমি আমার ইন্টিগ্রাল dl বার করতে চাই আমি আছি এবং ইন্টিগ্রাল হল সীমাসূচক রেখা বরাবর তাই যদি এটি অর্ধবৃত্ত হয় যার ব্যাসার্ধ ε যেটা ঘটনা 1 থেকে আসছে তাহলে তুমি কি বলবে উত্তরটা কি দড়ির দৈর্ঘ্য যেটা হলো πε সঠিক এখন অন্য দিকে যদি তুমি সিদ্ধান্ত নিয়ে থাকো এই ইন্টিগ্রাল করার পোলার স্থানাংক নিয়ে তাই অনুমান করে যে তুমি এটা এভাবে লিখেছ তাহলে এটি হলো তোমার থিটা যখন তুমি ইন্টিগ্রেট করছো এরকমভাবে অতএব ইন্টিগ্রেশনের সীমা কি ছাত্র কোথা থেকে কোথায় ছাত্র না আমি কোথা থেকে শুরু করছি আমার মূল শুরুর বিন্দু কি ছাত্র π অথবা π ছাত্র π কেন π আমি π ও লিখতে পারি ছাত্র এবং শেষ ইন্টিগ্রেশন শেষ বিন্দু হল ছাত্র 0 0 এবং ডিফারেন্সিয়াল উপাদান dl কি ছাত্র R dl R dθ যেটা হলো ছাত্র ε dθ ε dθ তুমি কি পাও তুমি πε পাও সুতরাং এর মধ্যে চিন্তা কি আমার πε পাওয়া উচিত ছিলো কারণ আমি এই π এর দৈর্ঘ্য পরিমাপ করছি ছাত্র সঠিক তাই dθ হল ভিতরের দিকে মুখ করা dθ হল কোন দিকে এটি হলো দক্ষিণাবর্তে হ্যাঁ বামাবর্তে কিন্তু dl হল দক্ষিণাবর্তে সঠিক তাই dl হলো আসলে ε dθ অতএব এটি হলো একটি ভুল যা তুমি করতে পারো যদি তুমি ইন্টিগ্রেশন সাবধানতা অবলম্বন করে না করো তাই মূলত এটা ভুল অতএব আমার কি করা উচিত সেটা হল ধরো বলি এবং তারপর আমি আমার সঠিক উত্তর πε পাই সুতরাং এগুলি হল কিছু জিনিস যা নিয়ে আমাদের সাবধান হতে হবে যখন আমরা ইন্টিগ্রাল মূল্যায়ন করব অতএব এখন সহজ ঘটনা দেখা যাক যা এখান থেকে আসছে এখন চলো আমরা ইন্টিগ্রাল এর দিকে তাকাই তাহলে আমাদের ইন্টিগ্রাল কি সুতরাং আমার একটি ঘটনাতে আছে তাই আমরা ফিরে গিয়ে এখানে তাকাই একটি ঘটনাতে এটি উপরে যাচ্ছে এবং অন্য ঘটনাতে এটি নিচে যাচ্ছে সুতরাং প্রথম ঘটনাটা নেওয়া যাক অতএব এটা হল ঘটনা এখানে আমার ইন্টিগ্রান্ড কি এটাকে বলা যাক S ধনাত্মক দিকে তাই dl যেটা হলো পদ যেটা আমার হিসেব করতে হবে কোন দিকে আছে কোন দিকে আছে উপরে নাকি নিচে পিছিয়ে গিয়ে এখানে দেখো এখানে কোন দিকে ছিল এটা হল এবং এখানেও এটা হল তাই ধারাবাহিকভাবে আছে অতএব উদাহরণস্বরূপ এখানে এরকম এবং এখান থেকে এটি বহির্মুখী এখন ∇g · কি তাই ∇g হলো যা আমরা লিখেছি - jk 4H1kρ ভাবে এটা কি সঠিক নাকি একটি ঋণ চিহ্ন ভুল আছে আমরা মিলিয়ে দেখতে পারি আমরা ∇g বার করেছি আগে ∇g ছিল a jk 4H1 সঠিক অতএব এর সঠিক অভিব্যক্তি ব্যবহার করা যাক সুতরাং এখানে কোনো ঋণ চিহ্ন নেই ওখানে এখন r কি ছিল ওখানে এটা ছিল একক ভেক্টর r এর জন্য তাই এখন এই ইন্টিগ্রাল এর দিকে দেখা যাক এটি কোন অতএব এটি হলো বিন্দু যা আমার r' এবং এই বিন্দু কে r বলা যাক তাই r কোন দিকে তাকিয়ে আছে আমি বলতে চাইছি r হলো আমার রশ্মীয় বহির্মুখী ভেক্টর এবং এই বৃত্ত বরাবর s যোগ কোন দিকে হল একই দিকে সঠিক তাই হল r r′ এর সমান কারণ এখানে r হল r r′ যা সবসময় এরকম হবে r' হল স্থির যা আমাদের অর্ধবৃত্তের কেন্দ্রবিন্দু এবং এই বিন্দু হল স্থির যা টেস্টিং বিন্দু ছাত্র R r হল আমাদের ইন্টিগ্রেশনের পরিবর্তনশীল আমি এভাবে এখান থেকে যাচ্ছি আমার বৃত্তের উপর দিয়ে তাই যা আমি মূল্যায়ন করছি হচ্ছে কেবল এই রেসিডিউ অংশ মূল মান না মূল মান এখানে শেষ হয়ে যায় এবং এখান থেকে শুরু হয় তাই এটি কেবল s যোগ ইন্টিগ্রাল যা আমরা হিসেব করছি অতএব হল এর সমান তাই যখন আমি মূল্যায়ন করি সবকিছু এর ভিতর নিয়ে যাও এটি হলো ∇g এর দিক এবং আমি কি পাবো ∇g এর দিক হল লম্ব যা হল 1 সঠিক অতএব আমি সব ধ্রুবককে বাইরে এনে jk4 ইন্টিগ্রাল দেখতে পারি এখন আমার কি লেখা উচিত আমি ইন্টিগ্রেশনের সীমা কি লিখবো π থেকে 0 যা আমি আমার সহজ উদাহরণে করেছিলাম π থেকে 0 এবং H1kρ কি আর কিছু ছাত্র ε ε ছাত্র বিয়োগ ε dθ তারপর আমি আমার সঠিক ব্যাখ্যা পাব উদাহরণস্বরূপ আমি যদি H1 এর বদলে H1 বসাই আমি 1 লিখি আমি এই দড়ির দৈর্ঘ্য পেতে পারি যেটা আমি পাব যদি আমি এই পদ্ধতি অনুসরণ করি এখন সময় যখন আমি আমার H1 এর আনুমানিক মান ব্যবহার করব কারণ আমি সীমা নিতে চলেছি তাই আমার আনুমানিক মান ব্যবহার করতে হবে অতএব আনুমানিক যেটা আমরা আগে দেখেছি সেই অংশ এখন আমরা ব্যবহার করব আমরা পাব যখন আমরা সীমা নেব ঠিক আছে অতএব এই ঘটনাতে আপাতত এই সবকিছু লেখা যাক তাই এটি হলো এবং অতএব আমি ওর বদলে বসিয়েছি সেই কারণে আমি kε2 jπ 2k ε dθ পাব এটা কি সঠিক আমি যা জানতাম তার বদলে সবকিছু বসিয়ে দিয়েছি এবং আমি পরিশেষে জানি যে আমি সীমা নিতে চলেছি এটাকে I1 বলা যাক আমি সীমা নেব তাই এই ইন্টিগ্রাল পুরোপুরিভাবে মূল্যায়ন না করে তুমি কি এই সীমার বাস্তব অংশ সম্পর্কে কিছু বলতে পারো আমি ε2 পাব এবং এই বৃত্তের দৈর্ঘ্য সঠিক অর্ধবৃত্ত তাই সেই পদ 0 হয়ে যায় এই পদ যা পড়ে আছে কেবলমাত্র দ্বিতীয় পদ সুতরাং আমি jkε4 j2πk 1ε পেতে চলেছি ছাত্র গুণ π গুণ π ছাত্র ½ সঠিক এটি একমাত্র জিনিস যা বাকি আছে তাহলে ε এর কি হল ε চলে গেছে একটি k ও চলে গেছে সেখানে একটি j × j আছে যা হলো 1 এবং 1 পড়ে আছে সুতরাং উত্তরটি কি ছাত্র ½ ½ নাকি ½ ছাত্র ½ ½ সঠিক ঋণচিহ্ন চলে যায় এবং j × j হল 1 আমি r পাই যা যথেষ্ট পরিষ্কার এখন অন্য ঘটনাতে আসা যাক অন্য ঘটনা হলো ঘটনা b যেখানে আমার একটি খুবই একই ধরনের কিন্তু উল্টো বিকৃত সীমাসূচক রেখা আছে এটি আমার r' বিন্দু এবং এটি হল r বিন্দু তাহলে কোন দিকে হবে আগের মতই এটি বহির্মুখী সুতরাং এই সীমা সূচক রেখার উপর এটি হলো আমার কোন দিকে আমার ভেক্টর r হবে উপর দিকে না নিচের দিকে ছাত্র নিচের দিকে নিচের দিকে সঠিক কারণ এটি r r′ তাই এটি হলো আমার অতএব এই ইন্টিগ্রাল এ এখন আমি I2 লিখতে পারি s ∇g r r' dl হিসাবে যা হয় তাই আমি লিখি jk বিভক্ত 4 এখন আমি একই সীমা ব্যবহার করব π থেকে 0 কারণ আমার দৈর্ঘ্য পাওয়া উচিত আমি উপর দিকে যাই বা নিচের দিকে যাই আমার দড়ির দৈর্ঘ্য পাওয়া উচিত অতএব জটিল না করে এটিকে এবং H1kρ এভাবে রাখা যাক এখন এই পদ হল যেটা নিয়ে আমাদের সাবধান থাকতে হবে · যেটা আমাকে দিতে চলেছে ছাত্র ঋণাত্মক চিহ্ন ঋণাত্মক চিহ্ন সঠিক তাই সেখানে একটি 1 আছে এবং আমার একটি ε dθ আছে এগুলি সব যা আমার কাছে পড়ে আছে অতএব এটি উপরের পদের মতো একদমই এক কেবলমাত্র কি ছাড়া ছাত্র ঋণাত্মক চিহ্ন একটি অতিরিক্ত ঋণাত্মক চিহ্ন সঠিক তাই আমার কি পাওয়া উচিত ছাত্র ½ ½ ঠিক অতএব এটি গুরুত্বপূর্ণ আমি কিভাবে ইন্টিগ্রেশন করেছি একটি ঘটনাতে আমি r পেয়েছি এবং অন্য ঘটনাতে আমি r পেয়েছি তাই এটি বলছে যে ∇g এর একটি বিচ্ছিন্নতা আছে পৃষ্ঠ বরাবর যদি আমি নিচ থেকে অভিগমন করি বা উপর থেকে অভিগমন করি পার্থক্য আছে অতএব যখন আমি পিছিয়ে গিয়ে প্রত্যেকটি পদের দিকে তাকাই যা আমাদের ইন্টিগ্রেশনে ছিল এটি একমাত্র ঝামেলার পদ যা আমাদের ছিল যখন আমরা ওই পদের দিকে তাকাই যার মধ্যে g1 এর ইন্টিগ্রাল ছিল এর সিঙ্গুলারিটি থাকলেও আমার log x এর ইন্টিগ্রাল ছিল যা সসীম সুতরাং সেখানে কোনো অসুবিধা ছিল না এটা কেবলমাত্র ঝামেলার পদ এবং এটি হলো যেভাবে তুমি সাবধানতা অবলম্বন করো এবং এটি হলো চারিত্রিক বৈশিষ্ট্য সব পৃষ্ঠকে সূত্রবদ্ধ করার জন্য যখন একটি বিন্দু আছে সিঙ্গুলারিটি তে এবং 2 D ঘটনাতে তোমার g এবং ∇g আছে ∇g ইন্টিগ্রেট করা যেত না আবার 3 D ঘটনাতেও তুমি g এবং ∇g পাবে ∇g কেও ইন্টিগ্রেট করা যাবে না সুতরাং তোমার পৃষ্ঠকে সঙ্গতিপূর্ণভাবে বিকৃত করতে হবে কিন্তু 3 D তে এটি একটি রেখা হবে না যা তুমি বিকৃত করবে এটি একটি পৃষ্ঠ যার চারপাশে তুমি একটি গোলার্ধ বাটি বসাচ্ছ অতএব ইন্টিগ্রেশন একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় কিন্তু ধারণাটা এক সেখানে একটি বিচ্ছিন্নতা থাকবে এর দুটি দিকেই সুতরাং আমরা পৃষ্ঠ ইন্টিগ্রাল সমীকরণের অংশের শেষে চলে এসেছি তাই এগোনোর আগে এই অংশ পরিষ্কার তো যে কিভাবে আমরা ∇g · মূল্যায়ন করেছিলাম অথবা অন্য কোনও প্রশ্ন এটা নিয়ে